এখনও অবধি এই কোর্সে আমরা স্ট্যাটিক পরিস্থিতি গুলো কে বিবেচনা করেছি আমরা এখনো অবধি ইলেক্ট্রোস্ট্যাটিক্স নিয়ে পড়াশুনা করেছি যেটার বিষয়বস্তু হল স্থির চার্জ এবং সেই সম্পর্কিত ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়াল V তারপর মাগনেটোস্ট্যাটিক্স নিয়ে পড়াশুনা করেছি যেটাতে আছে স্টেডি কারেন্ট যার মানে কারেন্ট সময়ের ওপর নির্ভর করে না কারেন্ট ডেন্সিটি J ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর পোটেনশিয়াল ইত্যাদি এখন আমরা ডাইনামিক পরিস্থিতিতে যাব যার মানে হল আমরা সময়ের সাথে জিনিস কে পরিবর্তন করব এবং তার জন্য কি প্রভাব পড়বে সেটা দেখব সুতরাং এ ব্যাপারে প্রথম যে জিনিসটা আসে সেটা হল ফ্যারাডের সুত্র Faraday's Law ফ্যারাডে যা ভেবেছিলেন হতে পারে এবং লক্ষ করেছিলেন যে যদি একটা সার্কিট এর মধ্যে দিয়ে যাওয়া ম্যাগনেটিক ফিল্ড এর ফ্লাক্স কে পরিবর্তন করা হয় অর্থাৎ d কে dt পরিমাণ পরিবর্তন করা হয় তাহলে এটা সার্কিটে একটা emf আবেশ করে সুতরাং আমরা সার্কিট এর মধ্যে দিয়ে ফ্লাক্স এর পরিবর্তনটা নিয়েছি যেটা হল ddtՓ যার জন্য একটা emf তৈরি হয় অতএব আমরা emfddtՓ লিখতে পারি এটার মানে হল যে যখনি সার্কিটটাতে emf তৈরি হবে একটা কারেন্ট বইবে সার্কিট এর মধ্যে দিয়ে ফ্লাক্স পরিবর্তন ddtՓ এর জন্য কারেন্ট এর ডাইরেকশন লেন্জস ল Lenzs law দিয়ে পাওয়া যায় যেটা বলে যে ডাইরেকশনটা এমন হবে যা পরিবর্তনের কারণকে প্রতিরোধ করবে এবং আমরা সেটাকে কিছুক্ষণের মধ্যে গাণিতিক ভাবে দেখবো এখন এটার মানে হল যে যদি একটা সার্কিট নি এবং ধরা যাক যে সার্কিট এর ক্ষেত্রফল পরিবর্তন হচ্ছে অথবা সার্কিট এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা পরিবর্তন হচ্ছে তাহলে একটা emf তৈরি হবে এটা একটা প্রদর্শন এর মাধ্যমে তোমাদের দেখাই আইআইটি কানপুর এ প্রফেসর এইচ সি ভার্মা কে স্বীকৃতি দিতে চাই যিনি স্কুল শিক্ষার্থীদের জন্য এই প্রদর্শনটা তৈরি করেছেন প্রথম প্রদর্শনে আমাদের কাছে একটা টিউব আছে যার এর উপর প্রচুর তার জড়ান আছে ভেতরে একটা চুম্বক রাখলাম এখন যদি চুম্বকটাকে নাড়ানো হয় যত ওটা তারে কাছে আসছে ফ্লাক্সটার পরিবর্তন হবে চুম্বকটা যত কাছে আসবে ম্যাগনেটিক ফিল্ডটা তত শক্তিশালি হবে এবং চুম্বকটা যত দুরে যাবে ম্যাগনেটিক ফিল্ডটা তত দুর্বল হবে তার মানে আবার ফ্লাক্সটার পরিবর্তন হবে যেটা তারটাতে একটা emf তৈরি করবে emf তৈরি হচ্ছে এটা দেখানর জন্য তারটা একটা এলইডি তে কানেক্ট করা আছে এবং এই এলইডিটা জ্বলা উচিত দেখতে পাচ্ছ যে একটা লাল আলো জ্বলছে সুতরাং চুম্বকটা যখন নড়ছে ওটা ম্যাগনেটিক ফিল্ডকে পরিবর্তন করছে যার জন্য ফ্লাক্সটার পরিবর্তন হচ্ছে যেটা একটা emf তৈরি করছে এই ভাবেই ফ্যারাডে একটা emf তৈরি করেছিলেন দ্বিতীয় জিনিসটা হল যে emf এর ডাইরেকশনটা উল্টো যা পরিবর্তনকে প্রতিরোধ করে সুওরাং আমাদের কাছে একটা কয়েল আছে যাতে আমরা এটা রাখছি এটাও প্রফেসর এইচ সি ভার্মা র ল্যাবে তৈরি করা হয়েছে কয়েল এর ওপর লোহার স্পাইক্স আছে যেটা ম্যাগনেটিক ফিল্ড কে আরও শক্তিশালি বানায় সুইচটা চালু করার সাথে সাথে রিং এর মধ্যে কারেন্ট এর যে প্রবাহটা থাকে সেটা সেটা চলে যাবার চেষ্টা করে কারণ যেই কারেন্ট বা emf টা তৈরি হয় সেটা পরিবর্তন কে প্রতিরোধ করে সুতরাং সুইচটাকে যখন চালু করা হয় আমরা দেখব যে রিং টা লাফিয়ে বেরিয়ে আসে এবং লেন্জস ল এটাই বলে এটাকে গাণিতিক ভাবে করা যাক আমরা দেখেছি যে emfddtՓ এবং লেন্জস ল দেখানর জন্য আমরা সামনে একটা - চিহ্ন বসাব তোমরা জিজ্ঞাসা করতে পারো এই - চিহ্ন কিভাবে সাহায্য করে এটা নিয়ে একটু আলোচনা করা যাক emf ddtՓ সুতরাং emf ddtՓ যেটা হল ddtBds যেখানে B এই ক্ষেত্রফলটা দিয়ে যাচ্ছে এবং ds হল একটা ছোট ক্ষেত্র এই অঞ্চলে অতএব Bds আমাদের ফ্লাক্স দেয় দু ভাবে এটার পরিবর্তন হতে পারে হয় সময়ের সাথে B এর পরিবর্তন হতে পারে তাহলে ddt এবং ক্ষেত্রফলটা স্থির থাকে অথবা আমরা B কে সময়ের সাথে স্থির রাখতে পারি কিন্তু ক্ষেত্রফলটার পরিবর্তন হবে যার মানে হল ক্ষেত্রফলটা ভেতরে এবং বাইরে যাওয়া আসা করছে অতএব ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে সীমা রেখার এই চলাচল এর জন্য এই emf কে চলনশীল emf বলা হয় এবং এটা ম্যাগনেটিক ফিল্ড এর পরিবর্তন এর জন্য হয় emf ddtՓ ddtBds সুতরাং প্রথমে চলনশীল emf এর একটা উদাহরণ নেওয়া যাক যার সাথে তোমরা পরিচিত যদি একটা ধাতব রড এর ওপর তার টাকে জড়ান হয় যেখানে ফিল্ডটা বাইরে আসছে এবং এটাকে একটা বেগ v নিয়ে টানা হয় তাহলে অঞ্চলের পরিবর্তন হচ্ছে এবং এই অঞ্চলের পরিবর্তনটা একটা emf দেয় যেটা হল Bvl যেখানে l হল রড এর দৈর্ঘ্য vl ক্ষেত্রফল পরিবর্তনের রেট এবং কারেন্ট এই ডাইরেকশনটা পরিবর্তন কে প্রতিরোধ করে অতএব কারেন্টটা এমন হবে যা রডকে প্রতিরোধ করে এবং বাইরে টেনে আনা কে প্রতিরোধ করে সুতরাং lv বাইরে আসছে l×b এরকম বল দেবে অতএব আমরা রডের নিচে যাব এবং লুপটাতে এরকম কিছু একটা হবে আরেকটা উদাহরণ হিসেবে একটা ব্যাটারি একটা সুইচ নেব আর এ দুটোকে একটা কয়েলে যুক্ত করব যাতে যখন কয়েল এর মধ্যে দিয়ে একটা কারেন্ট বইবে ওটার মধ্যে একটা ফ্লাক্স ও বইবে এবং কারেন্ট এর পরিবর্তন করলে ফ্লাক্স এর ও পরিবর্তন হবে এখন emf ddtՓ এখন এই - চিহ্নটার গাণিতিক তাৎপর্য বোঝাবো আমরা জানি যে Փ হল I এর সাথে সমানুপাতিক এবং একটা অনুপাত ধ্রুবক আসে যেটাকে বলা হয় সেল্ফ ইনডাকটেন্স এখানে আমরা একটা L বসাব সুতরাং emf LddtI এখন আমরা - চিহ্নর তাৎপর্য দেখব সুতরাং যখনি সুইচটাকে চালানো হয় একটা emf পাব যেঁটা v আরেকটা emf যেটা সিস্টেমে তৈরি হবে সেটা হল LddtI যেটা RI এর সমান হবে যেখানে R হল সিস্টেমের রেজিসস্টেন্স যদি v 0 হয় তাহলে এই ক্ষেত্রে একটা প্রাথমিক কারেন্ট I0 থাকে emf ddtՓ LddtI ՓI ՓLI V LddtI RI এই সমীকরণটা 0 LddtI RI যেটা ddtIRLI 0 হবে এটা হত যদি সার্কিট এ একটা কারেন্ট বইত এবং হটাত করে সুইচটা বন্ধ করে দিতাম এখন এই সমাধানটা আমাদের I I0e RLt দেবে খেয়াল করবে যে এই - চিহ্ন এর বদলে যদি একটা চিহ্ন থাকে তাহলে আমরা LddtI RI থেকে I I0eRLt পাব এটার মানে হল যে যখন আমরা সুইচটাকে বন্ধ করে দেব কারেন্টটা বাড়তে থাকে যা শক্তি সংরক্ষণ আইন এর বিরুদ্ধে এই ক্ষেত্রে কারেন্টটা সময়ের সাথে কমে আসবে এবং শেষ পর্যন্ত শূন্য হবে এটাই - চিহ্নটার তাৎপর্য এটাই হল লেন্জস ল এর বিবৃতি 0 LddtI RI ddtIRLI 0 I I0e RLt দ্বিতীয় উদাহরণ যার মাধ্যমে - চিহ্নটার গুরুত্ব বলেছিলাম এটাই আমরা সমাধান করেছি যেখানে এই ধাতব সার্কিটটা আছে যার ওপর রডটা ডান দিকে টানা হচ্ছে একটা বেগ v নিয়ে এই পর্দা থেকে বাইরের দিকে আসা ফিল্ডটাকে নিয়েছি এবং দেখেছি যে কারেন্টটা ঘড়ির কাটার দিকে ছিল যেটা প্রতিরোধ করে আমরা সেটা বস্তুগত ভাবে দেখেছি এখন সেটা গাণিতিক ভাবে দেখব সুতরাং আমাদের কাছে আছে ddt B হল একটা ইউনিফর্ম ফিল্ড এটাকে আমরা লিখতে পারব Bddt যেটা হল emf এর সমান এবং আমরা এটাকে RI লিখতে পারি চিহ্নটার গুরুত্ব বোঝার জন্য এটাকে একটু আলাদা ভাবে লিখব এটাকে RIudlL যেখানে u হল ইউনিট ভেক্টর কারেন্টের ডাইরেকশনে dl হল লাইন এলিমেনট পথ বরাবর এবং L হল গোটা লেংথ যেটা RI এর সমান এখন I এবং A ডাইরেকশন ডান হাত কনভেনশন দিয়ে পাওয়া যায় I এর চারপাশে যদি আঙ্গুল গুলো নেওয়া হয় ঘড়ির দিকে বা বিপরিতে বুড়ো আঙুল A এর ডাইরেকশন দেয় এই ক্ষেত্রে B স্থির থাকে কারণ A এর পরিবর্তন হয় সুতরাং BddtA RIudlL এখানে L সেল্ফ ইন্ডাক্টান্স নয় যেটা আগে দেখেছিলাম ধরা যাক যে A এর ডাইরেকশন বাইরের দিকে u I ঘড়ির বিপরিতে হবে এটার মতন যত v কে বাইরে টেনে আনা হচ্ছে A বাড়ছে ddtA হল পজিটিভ এবং ddtA পর্দার দিকে পয়েন্ট করছে অতএব এই গোটা গুণফল BddtA টা এখান কার নেগেটিভ - চিহ্নর জন্য যদি কারেন্ট ডাইরেকশান ঘড়ির বিপরিতে হত তাহলে ডান দিকে দেখ u I এর মতন একই ডাইরেকশন পয়েন্ট করবে u dl এর মত একই ডাইরেকশন দেখাবে এবং অতএব ডান দিকটা পজিটিভ হবে বাঁ দিক এবং ডান দিকের অসঙ্গতি টা খেয়াল করবে আবার অন্য দিকে যদি u ঘড়ির কাঁটার দিকে পয়েন্ট করে যদি কারেন্ট টা ঘড়ির কাটার দিকে হয় তাহলে u এবং dl উল্টো ডাইরেকশনে হবে এবং তাহলে আমরা ঠিক চিহ্নটা পাব দেখবে যে এই চিহ্নটার গুরুত্ব শক্তি সংরক্ষণ এর সাথে সম্পর্কিত আবার যদি কারেন্টটা ঘড়ির কাটার বিপরিতে হয় রডটা আরও জলদি সরবে কারণ রডটাকে ঠেলে দেওয়া হচ্ছে আবার অন্য দিকে যখন কারেন্ট এর ডাইরেকশন টা ঘড়ির কাঁটার দিকে হয় রডটা থেমে যাবে সুতরাং এই বক্তৃতাতে আমরা ফ্যারাডের সুত্র দ্বারা ফ্লাক্স এর পরিবর্তন কভার করেছি যেটা একটা emf হিসাবে ddtՓ দেয় এই - চিহ্নটা লেন্জ এর সুত্র দ্বারা গাণিতিক ভাবে বলা যায় যে কারেন্টটা এমন ডাইরেকশন এ থাকে যে ওটা পরিবর্তনের কারণকে প্রতিরোধ করে পরবর্তী বক্তৃতাতে আমরা ফ্যারাডের সুত্রকে ফিল্ড দিয়ে দেখব